নমস্কার আমি জয়ন্ত চ্যাটার্জী এবং আমি আইআইটি কানপুর এর পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলছি আজকেরবিশ্বে পরিচালন পরিষেবাদি এবং তার সমসাময়িক কিছু বিষয় নিয়ে এর আগের কিছু সেশনে আমরা আলোচনা করেছি পরিষেবাগুলির নানান বৈশিষ্ট্য এবং বিশেষভাবে যে বিশেষত্ব গুলি পরিষেবার ক্ষেত্রে কাজে লাগে যে অসুবিধা গুলি বা চ্যালেঞ্জ এই বৈশিষ্ট্য থেকে তৈরি হয় এবং আমরা এটাও দেখেছি কিভাবে আমরা বিভিন্ন প্রকারে পরিষেবা করে এই চ্যালেঞ্জগুলোর সমাধান করতে পারি আজ আমি আলোচনা করব পরিষেবা প্রক্রিয়ার মধ্যে কিভাবে গ্রাহককে জড়িত করা যায় সুতরাং আমাদের আজকের বিষয় হচ্ছে পরিষেবা প্রবাহের মধ্যেগ্রাহক কিন্তু তার আগে আমি আপনাদের একটা দুর্দান্ত দৃষ্টিভঙ্গি বা একটা সমন্বিত বিবরণ দেবো যেখানে একদিকে পরিষেবার বৈশিষ্ট্যগুলো থাকবে আর তার সাথে সাথে সেগুলির প্রতিক্রিয়াও থাকবে কিন্তু তার আগে আমি আপনাদের একটা সুন্দর দৃশ্য সংযুক্ত দৃশ্য দেখাবো যেখানে একদিকে পরিষেবার বৈশিষ্ট্যগুলো থাকবে আর তার সাথে সাথে সেগুলির প্রতিক্রিয়াও থাকবে তোমরা এই সামনের টেবিল থেকে দেখবে যেটা অনেক গবেষণাকারীর কাজ থেকে নেওয়া হয়েছে যে বিভিন্ন স্ট্র্যাটেজির মধ্যে একটা থিমেটিক যোগসুত্র রয়েছেএবং অনেক প্রতিক্রিয়া স্ট্র্যাটেজি আসলে এই পরিষেবার বৈশিষ্ট্য গুলো কে মোকাবিলা করে সুতরাং আমরা দেখেছি intangibility বা অস্পৃশ্যতা এবং সেটাকে মোকাবিলা করার জন্য মার্কেটিং স্ট্রাটেজি বা বিপণন স্ট্র্যাটেজি আমরা একটা খুব স্পষ্ট ছবি সবার দৃষ্টিগোচরে আনতে চাই আমরা ইনটনঞ্জিবিলিটি নিয়ে আলোচনা করেছি আমরা দেখেছি যে ইনটনঞ্জিবিলিটির প্রতিক্রিয়া হিসাবে মার্কেটিং স্ট্রাটেজি কিভাবে কাজ করে আমরা একটা প্রাণবন্ত বাস্তব ভাবমূর্তি সবার দৃষ্টিগোচরে আনতে চাই আমরা এই পরিষেবার কাজে যুক্ত মানুষদের পরিচয়তাদের যোগ্যতা তাদের ঠিকানা এবং তাদের সরঞ্জামাদি সেগুলি সবার নজরে আনতে চাই মুখের কথা প্রচার এগুলো আমরা এর আগে আলোচনা করেছি সুতরাং কোন পরামর্শের উদ্দীপনা বা গ্রাহকের প্রচারের সিমুলেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় একটি সংস্থার শক্তিশালী সংগঠন তৈরি করার জন্য সেটা একরকম ভাবেপরিষেবার প্রদানকারী সংস্থার বাস্তব ক্ষমতার একটি ধারক হয়ে ওঠে এবং অবশ্যই আমরা কথা বলেছি কোন consumption বা ব্যবহারের আগে এবং পরে গ্রাহকের সাথে যোগাযোগ রাখার গুরুত্ব নিয়ে মূল্যের প্রতিটি ভাগ বিস্তারিত ভাবে আমরা কি করে বুঝব সেটি একটি খুবই বিশেষ বিষয় যাহাতে আমরা মূল্যের মধ্যে কোন সংকেত তৈরি করতে পারি যেটা ইনটনঞ্জিবিলিটির প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব যখন আমরা সার্ভিস বা পরিষেবার মূল্য নির্ধারণ করার ব্যাপারে আলোচনা করব সুতরাং এই অস্পৃশ্যতার জন্য যে প্রতিক্রিয়া সেটি প্রায়শই সমস্ত পরিষেবা বিপণন সমস্যার জননী হিসাবে পরিচিত আরো একটি বিষয হচ্ছে অবিচ্ছেদ্যতাসুতরাং আমরা আলোচনা করব কি করে আমরা গ্রাহকদের পরিচালনা করতে পারি এই ধরনের কিছু বিষয় নিয়ে আজকের সেশানে আমরা আলোচনা করব যেখানে আমরা পরিষেবা প্রক্রিয়ার মধ্যে গ্রাহকদের ভূমিকা নিয়ে চর্চা করব এবং আমার মনে হয় আমরা আগের সেশনে আলোচনা করেছি কিভাবে আমরা heterogeneity বা ভিন্নতা এবংপেরিশাবিলিটি রমোকাবিলা করি কোন স্ট্রাটেজিব্যবহার করে যাতে উপর নিচ হতে থাকা চাহিদার সমাধান হয় এবং আমাদের চাহিদা এবং ক্ষমতা দুটোকেই সমন্বয় করার দরকার পড়ে অথবা বলতে পারি উভয় পক্ষের সমন্বয় বজায় রাখতে হয় যাতে এই পেরিশাবিলিটি আর heterogeneity র মোকাবিলা করতে পারি সুতরাং তোমরা এই সামনে রাখা তালিকাটি আরো বিশদে দেখো ওখানে অনেক বিখ্যাত গবেষণার উল্লেখ করা আছেতারমধ্যে বেশিরভাগই ইন্টারনেটে অনুসন্ধান করে তোমরা পড়ার জন্য বিনামূল্যে পেতে পারো আর গবেষণার সম্পূর্ণ অনুলিপি তোমরা তোমাদের প্রতিষ্ঠানে ডিজিটাল গ্রন্থাগারের সাহায্য নিয়ে ডাউনলোড করে নিতে পারো আমি যেটা খেয়াল রেখেছি তা হল আমি সেই রেফারেন্সগুলি দেখার চেষ্টা করেছি যা বেশিরভাগ লোকেরা সরাসরি সার্চ ইঞ্জিন এবং কিছু পরিষেবার মাধ্যমে সহজেই পেয়ে যাবে সুতরাং এখন আমরা যাব আজকের দিনের বিষয়গ্রাহকেরা পরিষেবার প্রক্রিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করে কেনা কাটার আগের অবস্থা থেকে কি করে তারা সার্ভিস কাউন্টারপর্যন্ত পৌঁছায় এবং তারপরে কি করে কেনা কাটার পরবর্তী অবস্থায় পৌঁছায় সুতরাং এখানে কেনাকাটার আগের পর্যায়ের প্রয়োজনগুলো চিহ্নিত করা হয়েছে আমি এই প্রয়োজন গুলোকে স্বতন্ত্রভাবে গ্রহণ করব এবং আমরা বুঝতে চেষ্টা করব এবংতোমাদের সাথে আলোচনা করব এইগুলোরপ্রতিক্রিয়ার ব্যাপারে এবং তার সাথে জড়িত সার্ভিস ম্যানেজমেন্টবা পরিষেবা পরিচালনের বিষয়গুলোকে প্রসঙ্গক্রমে এই কেনাকাটার পুরো প্রক্রিয়াটা মানে এই কেনাকাটার আগের অবস্থাটা বিখ্যাত এই আই ডি এ মডেলের সাথে অনুরূপযেই মডেলটি গ্রাহকদের কোন কিছু কেনার সময় আচরণ বোঝার ব্যাপারে খুবই জনপ্রিয় এই মডেলে A বলতে বোঝায় অ্যাওয়ারনেস বা সচেতনতা I বলতে বোঝায় ইন্টারেস্ট বা আগ্রহD বোঝায়Desire বা ইচ্ছা আর একদম শেষের A বোঝাচ্ছে কেনার জন্য একশন বা ক্রয় ক্রিয়াকলাপ এই block যেটা তোমরা এখানে দেখছো সেটাতে আছেউৎসাহ উত্তেজনা মূল্যায়ন ইত্যাদি এটা আসলে AIDA মডেলের প্রসারিত বিন্যাস কিন্তু তার মধ্যেও কিছু সূক্ষ্ম জিনিস আছে যেটা এই পরিষেবা ব্যবসার বিশেষত্ব এখন আমরা এই প্রতিটি উপাদান নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব সুতরাং প্রথমে হচ্ছে কোন কিছুরদরকার তৈরি করা গ্রাহকের কোন কিছুর একটা দরকার থাকবে এবং তার জন্য গ্রাহক একটা সমাধান কিংবা কোন পরিষেবা চাইবে এখন এই প্রয়োজনটা বিভিন্ন কারণে উত্থাপিত হতে পারে কিছু প্রয়োজন হবে শারীরিক মানে যেমন ধরুন খিদে তখন আমরা কোন আহার কিংবা পানীয় চাইবো আবার প্রয়োজনটা কোন পরিষেবাসরবরাহকারী সংস্থার মার্কেটিং কার্যকলাপ থেকে তৈরি হতে পারে আবার প্রয়োজন টা কোন আত্মসম্মানবোধ বা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেও তৈরি হতে পারে সুতরাং এখন তোমরা দেখতে পাচ্ছ এই প্রয়োজন তৈরি হওয়ার প্রক্রিয়াটা অনেকটাই Maslow র প্রয়োজনের যে ক্রমতালিকা বাhierarchy of needsতার সাথে যথেষ্ট আঁটসাঁট আমরা এটা নিয়ে আগে কিছুটা আলোচনা করেছি কিন্তু কেউ যদি এটা সম্বন্ধে খুব ভালো ধারণা না থাকে তাহলে তারা ইন্টারনেটে অনুসন্ধান করে আবার Maslow বা Maslow's hierarchy of needs প্রয়োজনের যে বিভিন্ন পর্যায়মানে শারীরিক তারপরে নিরাপত্তা সংক্রান্ত এবং সবথেকে উপরে স্বতন্ত্রতা সংক্রান্ত দরকার এবং এইগুলো থেকে উৎপন্ন হওয়া নানান ধরনের পরিষেবারপ্রয়োজনীয়তা

সুতরাং এখানে পরিষেবাসরবরাহকারী হিসাবে আমাদের স্থিতিশীল থাকতে হবে এবং আমাদের এমনভাবে প্রতিক্রিয়া দিতে হবে যাতে গ্রাহকের তথ্য অনুসন্ধান সহজ হয় এবং আমাদেরও তারা খুব সহজে খুঁজে পেতে পারে সুতরাং আমি যদি একটা খাদ্য এবং পানীয় সরবরাহকারী কই তাহলে আমাকে নিশ্চিত করতে হবে যে আমার গ্রাহকদের মধ্যে কেউ যদি ঘরের বাইরে lunchdinner করার কথা বা জলখাবার খাওয়ার কথা ভাবে তাহলে যেন তাদের মনে আমার নামটাই প্রথমে আসে এখানে একাডেমিকভাবে আমাদের বুঝতে হবে যে কোন একটা প্রয়োজনের নানান ধরনের সমাধান হতে পারেকিন্তু গ্রাহক তার মধ্যে থেকে কোন একটাকে বেছে নেবে সুতরাং ব্যবসায়ী হিসাবে আমাদের এটা নিশ্চিত করতে হবে যত সম্ভাব্য সমাধান গুলো প্রয়োজন মেটানোর জন্য আছে বা যেটা তোমরা এই সামনের স্ক্রিনে সম্ভাব্য সমাধানের সেট হিসাবে দেখছো যার মধ্যে নানান পণ্য বা ব্র্যান্ড আছেতার মধ্যে থেকে বিচার করে গ্রাহক যে সেট বানাবে সেই সেটের মধ্যে আমাদের কে থাকতে হবে তার মানে এটি মোট সম্ভাবনার একটি উপসেট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মার্কেটিং কার্যকলাপ আমাদের পরিষেবার খ্যাতি বা আমাদের পরিষেবার শ্রেষ্ঠত্ব এটা নিশ্চিত করেযে আমরা ওই নির্বাচিত সমাধানের উপসেট র মধ্যে থাকি অবশ্য তারপরে গ্রাহকরা এই নির্বাচিত উপসেট থেকে বিকল্পগুলি মূল্যায়ন করবে এখন এটা ধরে নেওয়া হয় যে পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্যকলাপ যেগুলি আমাদের গবেষণা থেকে বার করা হয়েছে সেই বিকল্পগুলি মূল্যায়ন করার সময় পরিষেবার যে বৈশিষ্ট্য বা গুনগুলির উপর গ্রাহকরা সব থেকে বেশি জোর দেয় সেটা মোটামুটি তিন ধরনের হয় এর মধ্যে সবথেকে সহজ হচ্ছে অনুসন্ধান এর বৈশিষ্ট্য যেটা মূলত নির্ভর করে তথ্যের পরিমাণ এবং তথ্যের গুণমানের উপর সুতরাং কোন একটা খাওয়ার জায়গা বা কোন একটা রেস্টুরেন্ট বা কোন একটা জিনিসের মূল্য জানার জন্য গ্রাহকদের মূলত ভালো এবং পর্যাপ্ত তথ্য দরকার হয় সুতরাং যে পরিষেবাগুলি খোঁজার জন্য খুব বেশি পরিমাণ অনুসন্ধান করতে হয় সেই পরিষেবা কারীরা ভালো এবং অনেক বেশি সংখ্যক তথ্য গ্রাহককে পৌঁছতে পারে কিন্তু এমন পরিষেবা যেটা বুঝতে অভিজ্ঞতা দরকার হয় তার জন্য আমাদের এমন একটা প্রক্রিয়া দরকার যাতে গ্রাহকরা কিছু একটা অনুভব করে যেমন ধরুন কোন একটা সিনেমার ট্রেইলার বা কোন একটা জিনিস এর নমুনা কিংবা কোন থিম পার্ক বা কোন ছুটির দিনের গন্তব্য স্থলে যাওয়ার ব্যাপারে অভিজ্ঞতা যেটার ইন্টারনেটেরসাহায্যে কথা কিংবা ছবি বা আরো কোন সূক্ষ্ম বিবরণ দেওয়া যায় এর মধ্যে সবথেকে কঠিন হচ্ছেতৃতীয় ধরনটা যেটা হচ্ছে মূলত বিশ্বাস আমরা আগে এই বিশ্বাসের উপর নির্ভর করে এমন ধরনের পরিষেবার কথা আলোচনা করেছি যেমন ধরুন স্বাস্থ্য সেবা বা ডাক্তারি পরামর্শ বা দাঁতের পরিচর্যা শিক্ষাকোন আইনি পরামর্শ এই ধরনের জিনিস গুলো তে গ্রাহকদের পক্ষে সব সময় সম্ভব হয় না একটা নমুনা অভিজ্ঞতা হওয়ার এমনকি পর্যাপ্ত পরিমাণে তথ্য এবং উচ্চমান সম্পন্ন তথ্য গ্রাহকদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারে না গ্রাহকদের মনে যে প্রশ্ন বা উদ্বেগ বা অনিশ্চয়তায় আসে সেটার পুরোপুরি সমাধান করা যায় না এই সামনের চিত্রতে বিভিন্ন ধরনের পরিষেবা তালিকাবদ্ধ করা আছে এবং তাদেরএই উপরের তিন ধরনেরবৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করে দেওয়া আছে তোমরা যেমন দেখতে পাচ্ছ একদম বাঁদিকে আছে নানান ধরনের পণ্য বা কোন জিনিস যেগুলো স্পর্শ করে অনুভব করা যায় যেমন জামাকাপড় কোন গাড়ি বা খাবার সুতরাং এগুলোর ক্ষেত্রে পরিষেবার সরবরাহকারীরা শুধু খেয়াল রাখবে যাতে গ্রাহকরা যথেষ্ট পরিমাণ এবং উচ্চমান সম্পন্ন তথ্য পায় আবার তথ্য যাতে এমন বেশি না হয় যাতে গ্রাহকরা অনিশ্চয়তার শিকার হয় আবার এমন কম না হয় যাতে গ্রাহকরা আরো অনুসন্ধান করতে চাইবে তার মানে উচ্চমানের এবং যথেষ্ট পরিমাণ তথ্য এমনভাবে দেওয়া উচিত যাতে আমরা গ্রাহকদের তথ্য খোঁজার যে প্রয়োজনীয়তা সেটাকে আমরা পরিতৃপ্ত করতে পারি এর পরবর্তী যে ধরন সেটা হচ্ছেএমন ধরনের পরিষেবা যেগুলি বোঝার জন্য প্রচুর অভিজ্ঞতার দরকার হয় যেমন ধরুন কোন রেস্টুরেন্টের খাবার কিংবা চুল কাটা কিংবা কোন সিনেমা ইত্যাদি সেই জন্যই সিনেমার ট্রেইলার গুলো বিভিন্ন টেলিভিশনঅনুষ্ঠানে এবং ইউটিউবের মতো ইন্টারনেট সাইটে দেখিয়ে সিনেমার প্রচার করা হয় এছাড়া এইজন্যই এফএম রেডিও সব চ্যানেলে নতুন সিনেমার গান সম্প্রচার করে কারণ এটি কিছু নমুনা অভিজ্ঞতা সরবরাহ করে যার থেকে গ্রাহক রা সেই ধরনের সেবার প্রতি আকৃষ্ট হবে যেগুলো বুঝতে গেলে অভিজ্ঞতার খুব দরকার চ্যালেঞ্জটা সবথেকে বেশি তৃতীয় ধরনের পরিষেবায় মানে যেগুলোতে বিশ্বাসের খুব প্রয়োজন এগুলো মূলত সেই পরিষেবা যেগুলোকে আমরা বিশুদ্ধ পরিষেবা বলে থাকি যার সঙ্গে খুব কম জিনিস বা পণ্য জড়িয়ে আছে যেমন ধরুন কোন আইনি সাহায্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের মান বা কোন স্বাস্থ্য সম্বন্ধিত কার্যকলাপ ইত্যাদি সুতরাং বাঁ দিক থেকে ডান দিকে গেলে মূল্যায়ন করাটা ক্রমশ কঠিন হতে থাকে এই তিন ধরনের বৈশিষ্ট্যর ক্ষেত্রেই প্রতিক্রিয়ার কিছু স্ট্যান্ডার্ডপদ্ধতি আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাহকের মনে যেঝুঁকির উপলব্ধি থাকে সেটাকে সামলানো সাধারণত গ্রাহকদের কোন একটা পণ্য কেনার সময় থেকেকোন পরিষেবা নেওয়ার সময় মনের মধ্যে ঝুঁকি উপলব্ধি বেশি থাকে কারণ আমরা আগে এটা আলোচনা করেছি যে পরিষেবা সবসময় চোখের সামনে দেখা যাবে না বা অনুভব করা যাবে না এবং তার জন্যইগ্রাহকদের মনে খুব বেশি রিস্ক বাঝুঁকির ভাবনাথাকে সেই জন্যই আমাদের উচিত পরিষেবার খ্যাতি ভালো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু ট্রেইল পরিদর্শন এবং পূর্বে ব্যবহার করেছে এই ধরনের গ্রাহকদের সমন্বয় সোশ্যাল মিডিয়ারকাঠামো তৈরি করা যেখানে ইচ্ছুক গ্রাহকরা তাদের প্রশ্ন এমন পুরনো গ্রাহকদের সাথে ভাগ করে নিতে পারে যারা আপনার পরিষেবায় খুশি এবং আপনাকেঅনুমোদন করতে রাজি আছে সুতরাং এই ব্লকচিত্রগুলো দেখাচ্ছে ওইসব স্ট্রাটেজি যেগুলো গ্রাহকের মনে যে ঝুঁকির ভাবনা থাকে তার প্রতিক্রিয়ার জন্য নেওয়া হয় সুতরাং বিজ্ঞাপন বিনামূল্যে ট্রায়াল দেওয়া চিকিৎসকের কক্ষে প্রশংসা পত্র টাঙিয়ে রাখা প্রমাণের ব্যবহার এবং ক্যাটালগ গ্যারান্টি এগুলো সবই গ্রাহকের মনোভাবকে প্রভাব ফেলার জন্য ব্যবহার করা হয় এখন আমরা আসছিআসল পয়েন্টে প্রাক অধিগ্রহণের পর্যায়ে বা প্রাক মুখোমুখি পর্যায়ে গ্রাহকের অনেক ধরনের শঙ্কা থাকে ঝুঁকির উপলব্ধি থাকে যেগুলোকে আমাদের সামলাতে হবেএবং কাস্টমারের কিছু কিছু নির্দিষ্ট প্রত্যাশা থাকে এই প্রত্যাশাগুলি প্রাসঙ্গিক আমরা যখন কোন একটা ধাবা তে খাবার খেতে যাই তখন আমাদের প্রত্যাশা গুলোরস্তর আমরা যখন খুব দামি উচ্চ শ্রেণীর রেস্টুরেন্টে যাই তার থেকে অনেক কম থাকে সুতরাং আমাদের প্রত্যাশা গুলো খুবই প্রাসঙ্গিক সেগুলি সময়ের সাথে বদলে যায় সেগুলি স্থান কিংবা সামাজিক অবস্থার সাথে বদলে যায় সুতরাং এই প্রত্যাশা গুলির অনেক ধরনের পরিবর্তন হয় এবং কোন জিনিস কেনার আগে প্রত্যাশাগুলো ঠিকমত বোঝা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো পরিষেবার অভিজ্ঞতা দেওয়ার জন্য কারণ গ্রাহকরা এই পরিষেবার প্রবাহের মধ্যে দিয়েই যায় আজকে এই ছবি দেখিয়ে আমি শেষ করবো যেখানে তোমরা দেখবে মাঝখানে একটা নীল অঞ্চল রয়েছে যেটা আমাদের পরিষেবার আকাঙ্ক্ষিত স্তর এবং একটা নিচের অংশ যেখানে পর্যাপ্ত পরিষেবা রয়েছে সুতরাং কোন গ্রাহক যখন একটা পরিষেবা কেন্দ্রে আসছে তার আগেই তার মনে একটা আকাঙ্ক্ষিত পরিষেবার ধারনা থাকে এবং সেটা মূলত নির্ভর করে তার নিজস্ব দরকার এবং কি কি জিনিস সম্ভব হতে পারে তার একটা বিশ্বাসের উপর সুতরাং সবার প্রত্যাশা পরিষেবার পরিবর্তন এবং পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে যেমন ধরুন আপনি হাইওয়েতে যাচ্ছেন আর একটা ধাবাতে থেমেছেন সেক্ষেত্রে আপনার প্রত্যাশা এই নিচের অংশটা মানে পর্যাপ্ত পরিষেবার স্তরে থাকবে কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ধরনের পরিপ্রেক্ষিতে যেটা অন্যের থেকে শোনা কথার উপর নির্ভরশীল বা কোন একটা দামি এক্সক্লুসিভ রেস্টুরেন্টে সমালোচকের রেটিং এর উপর নির্ভরশীল সে ক্ষেত্রে তোমার প্রত্যাশা লেভেল হয়তো উপরের ওই অংশে হবে এবং এই দুটোর মাঝখানে আরেকটা জায়গা আছে যেটাকে আমরা বলতে পারিসহনশীলতার জায়গা এই কাঠামোটা বিখ্যাত গবেষক মিস্টার Zeithaml এবং অন্যরা তাদের গবেষণা থেকে বের করেছিলেন আর সেই জিনিসটা আপনি পরিষেবা দিতে দিতেই কিংবাপরিষেবা দেওয়ার পরে বুঝতে পেরে যাবেন এখন গ্রাহকেরউপলব্ধি স্তর যদি এই হলুদ স্তরের নিচে থাকেযেটাকে আমরা বলি পর্যাপ্ত স্তর তাহলে আপনি সমস্যায় পড়েছেন আর যদি গ্রাহকের উপলব্ধির স্তর এই নীলস্তর এর উপরে থাকে তার মানে আমরাwow বা দারুন অনুভব তৈরি করতে পেরেছি তারমানে আমরা গ্রাহককে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্টি দিতে পেরেছি আর এই মাঝখানের সবুজ জায়গাটা দেখাচ্ছে নিরপেক্ষ অঞ্চল মানে যেখানে গ্রাহক খুব বেশি খুশি নয় আবার খুব বেশি অখুশি নয় অবশ্যই একজন পরিষেবা সংস্থা অধিকারী হিসাবে আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন অভিজ্ঞতা তৈরি করা যাতেগ্রাহকদের মনোভাব সবসময়ই ওই নীল লাইনের উপরে থাকে